সুতরাং আজকে আমরা প্রথম টেকনিকাল বিষয়টি শুরু করব এবং সেটি হল স্টেট স্পেস সার্চ সুতরাং প্রথমে আমাকে এই সম্পূর্ণ বিষয়টিকে একটি দৃষ্টিকোণে এনে শুরু করতে দাও আমি এই বিষয়টিকে এই দিকে লিখব সুতরাং আমরা এ আই এর একটি দৃষ্টিভঙ্গি র দিকে দেখছি যাকে আমরা সমস্যার সমাধান বলে থাকি আমরা আগে যা বলেছি যে এর আরো অনেক দৃষ্টিভঙ্গি আছে যা আমরা এই কোর্স এ পড়ব না যেমন উদাহরণস্বরূপ শেখা বা ব্যবহারের অভিজ্ঞতা বা জ্ঞান নিয়ে যুক্তি আমরা সমস্যা সমাধানের উপর জোর দেব এবং সমস্যা সমাধান বলতে আমরা বোঝাই যে এজেন্ট টি একটি অভিপ্রেত পরিস্থিতিতে আছে এবং অন্য কোনো অভিপ্রেত পরিস্থিতিতে থাকতে চাইছে সুতরাং একটি প্রদত্ত পরিস্থিতিতে এজেন্ট এর কাজ হল কয়েকটি শ্রেণীবদ্ধ সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া যেটি এই প্রদত্ত পরিস্থিতি কে অভিপ্রেত পরিস্থিতিতে রূপান্তর করবে সুতরাং কাজটি হল এই সিদ্ধান্ত গুলিকে খোঁজা এবং এই কাজটি নিয়েই আমরা আলোচনা করব এখন সাধারণ ভাবে এটির দুটি দিক আছে একটি হল যা আমরা এই কোর্স এ অনুসরণ করছি অর্থাৎ সার্চ আমাদের প্রথম নীতি গুলি এই দিক ভিত্তিক যার অর্থ হল এই ডোমেইন এর কিছু উপস্থাপনা তোমার কাছে আছে তোমার সিদ্ধান্ত গুলির ফলাফল হিসাবে ডোমেইন এ যা ঘটবে তার অনুকরণ কর এবং তার পরে সেই সিদ্ধান্ত গুলি খুঁজে বার করার চেষ্টা কর যা তোমার নির্ধারিত লক্ষ্যকে অর্জন করবে অন্যটি হল জ্ঞান ভিত্তিক যেখানে তুমি জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করছ যেগুলো মূলত কিছু উপায়ে অর্জিত সুতরাং সাধারণ ভাবে অবশ্যই জ্ঞান হল যা অভিজ্ঞতা থেকে নেওয়া হয় হয় তোমার নিজস্ব অভিজ্ঞতা বা অন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতা যা কোনো বই বা লেকচার বা এই ধরনের জিনিস বা গল্পের মাধ্যমে জ্ঞাপন করা হয় কিন্তু এই প্রদত্ত জ্ঞানের দ্বারা আমরা ওই কৌশল গুলিকে কাজে লাগাতে চাই জ্ঞান ভিত্তিক কৌশল গুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে যেগুলি হল মেমরি ভিত্তিক এবং নিয়ম ভিত্তিক মেমরি ভিত্তিক প্রযুক্তি গুলি মূলত সঞ্চিত অভিজ্ঞতা গুলিকে প্র্তক্ষ্য ভাবে কাজে লাগানোর চেষ্টা করে সুতরাং এই ক্ষেত্রটিকে কেস ভিত্তিক শ্রবণ বলেও জানা যায় আসলে এ আই তে মেমরি ভিত্তিক শ্রবণ বলে আমাদের একটি আলাদা কোর্সআছে যেটি পরবর্তী সেমিস্টার এ করানো হবে এবং যেটি সম্পূর্ণভাবে সমস্যা সমাধানের দিক গুলির উপর জোর দেবে মেমরি ভিত্তিক দিকটি অভিজ্ঞতা সঞ্চয় করে এবং অভিজ্ঞতা বলতে আমরা কী বুঝি প্রত্যেকটি কেস কে আমরা জোড়া বলে থাকি যে জোড়াটি সমস্যার বর্ণনা এবং সেই সমস্যার জন্য একটি করে সমাধান দিয়ে তৈরী হয় সুতরাং প্রত্যেক বার যখন সে সমস্যা গুলির সমাধান করে সে একটি মানুষ হিসাবে সমস্যার সমাধান এবং কেস টিকে মেমরি মেমরি র মধ্যে প্রবেশ করাতে ইত্যাদি করতে পারে সুতরাং প্রত্যেক বার তোমরা যখন সমস্যা সমাধান কর তোমরা সমস্যাটিকে ও তার বর্ণনা টিকে এবং সমাধানের বর্ণনা টিকে এই কেস বেস এ সঞ্চিত করে রাখছ আর যখন কোনো সমস্যা দেখা দেয় তোমরা সব থেকে উপযুক্ত সমস্যার বর্ণনা টিকে পুনরুদ্ধার করে মূলত তার সাথে দেওয়া সমাধান টিকে ব্যবহার বা পুনর্ব্যবহার করো সুতরাং এই ভাবেই অভিজ্ঞতা ব্যবহার করা হয় এইভাবেই আমরা অনেক কিছু শিখি যেমন কিভাবে এই ধরনের কিছু তৈরী করতে হয় বা কিভাবে কিছু পূর্ণ সূত্রের সমাধান করতে হয় কেস যাই হোক না কেন অন্য দিকে নিয়ম ভিত্তিক দিকটি অভিজ্ঞতাকে প্রতক্ষ্য রূপে ব্যবহার করেনা কিন্তু নিয়মের উপর নির্ভর করে চলে বা তোমরা বলতে পারো অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান কে নাকচ করে এবং প্রায়ই নিয়ম ভিত্তিক দিকটির অভিজ্ঞতাকে নিয়মে রূপান্তরিত করতে কোনো মানব মাধ্যম এর প্রয়োজন পরে সুতরাং এই মানক দিকটি একটি দক্ষ পদ্ধতি র থেকে এগিয়ে ছিল যেখানে আমরা ডেনড্রাল মাইসিন এবং প্রসপেকটর এর সম্বন্ধে কথা বলেছি এগুলি ছিল নিয়ম ভিত্তিক পদ্ধতি এবং যে ভাবে এটির নির্মাণ হয়েছিল তাতে তথাকথিত ইঞ্জিনিয়ার রা ডোমেইন অভিজ্ঞ দের সাথে কথা বলে তাদের থেকে সেই জ্ঞানের কথা জানার চেষ্টা করেছিল যেটি তারা সমস্যা সমাধানের জন্য ব্যবহার করে থাকে এটি মূলত যে কোনো সমস্যা নির্ধারণ করা এবং সেই জ্ঞানকে নিয়ম এর রূপে রূপান্তরিত করা হতে পারে সুতরাং আমাদের কাছে সার্চ ভিত্তিক পদ্ধতি হিসাবে জ্ঞান ভিত্তিক পদ্ধতি আছে এবং আমরা সার্চ ভিত্তিক পদ্ধতি কে এই কোর্স এ মূলত বৃহৎ ভাবে জানব অবশ্যই এটি সার্চ ভিত্তিক পদ্ধতি বা জ্ঞান ভাগ করা হিসাবে নয় কারণ আমাদের এখনো ডোমেইন এর মডেল তৈরী করতে হবে আমাদের এখনো সেই প্লাটফর্মটি সৃষ্টি করতে হবে যেখানে এই সার্চ টি ঘটবে সুতরাং তত অবধি সার্চ ভিত্তিক পদ্ধতি র জন্য আমাদের মূলত জ্ঞানের প্রয়োজন আছে এই কোর্স এ আমরা যত এগোবো আমরা দেখব যে সার্চ সমস্যা সমাধানের জন্য অতটা ফলপ্রদ নয় কারণ আমরা দেখব যে আমরা এক্সপ্লোশান বলে কোনো কিছুর সাথে ধাক্কা খাচ্ছি অর্থাৎ যে সংখ্যক সম্ভাবনা নিয়ে আমরা কাজ করব সেটি মূলত খুবই বেশী সুতরাং খুব শীঘ্রই কার্যত পরের সপ্তাহে ই আমরা সার্চ এর মধ্যে জ্ঞানের কিছু উপাদানকে উপস্থাপিত করব আমরা দেখার চেষ্টা করব কিভাবে সার্চ কিছু ডোমেইনজ্ঞান দ্বারা পরিচালিত করা হয় এবং আমরা এটিকে অনুসন্ধান মূলক সার্চ বলি এবং যে জ্ঞানটি আমরা ব্যবহার করব সেটিকে অনুসন্ধান মূলক জ্ঞান বলে এর পরে আমরা ডোমেইন এর প্রমিত উপস্থাপনা র দিকে এগাবো সুতরাং শুরু করার সাথে সাথে আমরা কিছু অ্যাডহক অনুমান তৈরী করব যেটি দেখাবে কিভাবে ডোমেইন টি উপস্থাপিত হবে কারণ আমরা সার্চ এর উপরেই বেশী জোর দেব কিন্তু এই কোর্স এর পরবর্তী অর্ধেক ধাপে আমরা ডোমেইন উপস্থাপনার প্রমিত আচরণ টির উপরেও জোর দেব এবং তোমরা দেখবে যে যুক্তি ভিত্তিক দিকটি সেটি করছে সুতরাং এগানোর সাথে সাথে আমরা যুক্তি উপস্থাপনার বিষয় এবং তালিকা করার বিষয়টি কিছুটা করব এখন সার্চ অবশ্যই বিভিন্ন স্পেস এ থাকতে পারে সুতরাং চল আমরা আজকে একটি বিষয় আলোচনা করি মূলত স্টেট স্পেস সার্চ সুতরাং তোমাদের কে এই পাজেল টি দেখাতে দাও যেটির সম্বন্ধে আমি কিছু সময় আগে কথা বলেছি সুতরাং তোমরা জানো যে এটি একটি রুবিক্স কিউব এটির এই ছটি মুখ যেখানে তুমি এই মুখটিকে বা ওই মুখটিকে বা এই ছটি মুখের যে কোনো মুখ কে বহু সংখ্যক 90 ডিগ্রীতে ঘোরাতে পারব সুতরাং এই সমস্যাটির সমাধান ই তোমাদেরকে করতে হবে কী সমস্যার সমাধান করতে হবে যে এখানে যে মুখ গুলো তোমরা দেখছ যাতে নানা রকম রঙ মেশানো আছে তোমরা চাইছ যে সব স্পেস গুলির রঙ একটাই হোক সুতরাং প্রত্যেকটি স্পেস খানিকটা এরকম দেখতে লাগে সুতরাং এই স্পেসটি সবুজ রঙের এবং আমি যদি বাকি স্পেস গুলি এই রঙের করে দিতে পারি তাহলে আমি বলতে পারি যে আমি সমস্যাটির সমাধান করে ফেলেছি সুতরাং পরিস্থিতিটি হল যে আমাকে একটি রুবিক্স কিউব দেওয়া হয়েছে এবং আমার লক্ষ্য হল এটিকে সমাধান করা মানে সব মুখ গুলিকে মূলত একই রঙের করা এখন আমি নিশ্চিত যে তোমরা এই পাজেল টির সাথে পরিচিত এটি সত্তরের দশকের মাঝামাঝি রুবরিক নামে একজন স্থপতির তৈরী করা একটি যন্ত্র এবং এটি ওই সময়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল মানুষ মূলত একসাথে ঘন্টার পর ঘন্টা এবং অনেক দিন ধরে এটি সমাধান করতে ব্যস্ত থাকত সুতরাং আমি প্রথম যে কাজটি এখানে করতে চাই সেটি হল এই কেস টিকে হাইলাইট করতে যেটি মূলত সমস্যা সমাধানের দুটি দিক সার্চ ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক যদি এই রুবিক্স কিউব আমি কাউকে দি যে আগে এটিকে কখনো দেখেনি এবং তাকে সমাধান করতে বলি তাহলে সে মূলত তার চেষ্টায় অনেক ভুল করবে সে দেখার চেষ্টা করবে যে এটির সাথে কী করতে হবে ওটির সাথে কী করতে হবে এবং ক্রমানুসারে অনেকগুলি ধাপে এটি করার চেষ্টা করবে যা এই পাজেল টিকে সমাধান করবে এখন এই পাজেল টি দেখতে সহজ কিন্তু খুব মজাদার কারণ তোমরা যা দেখতে পারছ যে সব থেকে উপরের মুখটি যদি তুমি দেখো এটির তিনটি মুখ আছে উপরের মুখ গুলি সমাধান হয়ে গেছে সব কিছু এখানে সবুজ এবং কিউব এর এই ধার গুলি মূলত একই রঙের বাকি গুলি আমাকে সমাধান করতে হবে অসুবিধাটি হল যে আমি যদি এই উপরের মুখটি একবার সমাধান করে নি তাহলে শুধু এই নিচের মুখটি ঘোরাতে পারব এবং এখানে এখনো কিছু নেই মূলত অন্য কোনো গতি বিধি এখানে আমি করতে পারব না মনে রেখো এখানে ছটি স্পেস আছে আমি এর মধ্যে যেকোনো একটিকে ঘোরাতে পারতাম আমি যদি এটিকে নাড়াতে না চাই তাহলে আমি এটিকে ঘোরাতে পারি কিন্তু আমি যদি অন্য কোনটাকে ঘোরাই উদাহরণস্বরূপ আমি যদি এটা বদলাই তাহলে তোমরা দেখতে পারছ যে আমি মূলত এই দিকটিকে বিশৃঙ্খল করছি এবং এই পদ্ধতিতে যদি আমি বাকি কিউব গুলি সমাধান করার চেষ্টা করি তাহলে আমি এই কিউব গুলিকে বিশৃঙ্খল করে বসব সেই কারণেই এই সমস্যাটি একটি মজাদার সমস্যা এবং এর উপর বেশ কিছু অধ্যয়ন হয়েছে এখন তোমাদের মধ্যে কারা এই রুবিক্স কিউব সমাধান করতে জানো একজন দুজন তিনজন অতএব কিছু জন অন্তত জানো সুতরাং লক্ষ্য কর প্রশ্নটি হল তোমাদের মধ্যে কজন রুবিক্স কিউব সমাধান করতে জানো যার অর্থ হল যদি আমি তোমাকে এই কিউব দি তাহলে তুমি কার্যত না চিন্তা করে কতগুলি ক্রমে কিছু ধাপ এর মাধ্যমে এই সমাধানটি করবে সুতরাং তুমি এই কৌশল গুলি কাজে লাগাচ্ছ যেগুলিকে আমরা মূলত জ্ঞান ভিত্তিক কৌশল বলে থাকি সুতরাং এটি এরকম হতে পারে যে তোমাকে জ্ঞান গুলি একটি দীর্ঘ ধাপের সেট এ দেওয়া আছে যাতে তুমি এই কোনায় পৌছাতে পারো এই গুলি হল ধাপের ক্রম এবং মূলত এই ধরনের জিনিস সুতরাং এটি হল জ্ঞান ভিত্তিক দিক যেই মুহুর্তে তোমার কাছে এই জ্ঞানটি আসছে এই সমস্যাটি খুব সহজ ভাবে সমাধান হয়ে যাচ্ছে সমস্যা যাই হোক না কেন কোথাও না কোথাও থেকে জ্ঞান আসবে আর যখন তোমার কাছে একটি নতুন সমস্যা থাকে সমাধান করার জন্য তখন কী হয় এর পরে অবলম্বন করার মত কোনো জ্ঞান পরে থাকে না এই সময়েই আমাদের বেস পদ্ধতিটি খোঁজার জন্য রেকর্ড গুলির দরকার হয় সুতরাং এই কারণে এটিকে আমরা সার্চ ভিত্তিক পদ্ধতি বলি এটি প্রথম মূল পদ্ধতি যেটি তোমার প্রয়োজন হয় তোমার কাছে অতীত থেকে কিছু বহন করে আনা নেই তোমাকে একটি সমস্যা দেওয়া হয়েছে এবং তোমাকে সেটি মডেল করতে হবে আর তার সমাধান খুঁজে বার করতে হবে আমরা মূলত সমস্যার সমাধান করছি সুতরাং সমস্যাটি কী তাতে কিছু যায় আসে না তোমরা যে কোনো সমস্যা নিতে পারো এবং আমরা সেটি র সমাধান করার চেষ্টা করব সুতরাং এ আই তে আমরা যেটা করতে চাই সেটি এই রুবিক্স এর সমাধান করা নয় এই পদ্ধতিতে সমস্যা সমাধানের কৌশলটি খুঁজে বার করা যেটা কার্যত সব সমস্যার সমাধান করবে যেটিকে স্টেট স্পেস সার্চ সমস্যা বলা হয়ে থাকে সুতরাং স্টেট স্পেস সার্চ বলতে তোমরা কী বোঝো যে আমাকে একটি কিউব দেওয়া হয়েছে কিউব এর সেই নির্দিষ্ট কনফিগারেশন হল একটি স্থিতি কিউব এর আকাঙ্খিত কনফিগারেশন হল আরেকটি স্থিতি এবং এর মাঝে মূলত আরো হাজারটি স্থিতি রয়েছে এবং আমাকে একটি কৌশল খুঁজে বার করতে হবে সুতরাং এই স্টেট স্পেস হল কত গুলি স্থিতির সেট সুতরাং আমরা এটিকে সেট হিসাবে এরকম ভাবে আঁকতে পারি এবং আমি শুরুর স্থিতি বা প্রদত্ত স্থিতির জন্য S ও লক্ষিত স্থিতির জন্য G ব্যবহার করব এবং এই প্রত্যেকটি স্থিতি এবং আরো অনেক স্থিতিও এখানে রয়েছে যা আমরা জানি এখন এই সব গুলিকে অর্থাৎ প্রদত্ত স্থিতিকে আমরা কী ভাবে আকাঙ্খিত স্থিতিতে রূপান্তরিত করব আমাদের মূলত কয়েকটি ধাপের ক্রম চাই সুতরাং রুবিক্স কিউব এর ধাপের ক্রম গুলি কী কী সুতরাং আমি এটিকে সব থেকে উপরের মুখ বলে থাকি আমি বলতে পারি শীর্ষ টিকে 90 ডিগ্রী কোণ করে ঘোরাও বা 180 ডিগ্রী বা 270 ডিগ্রী করে ঘোরাও সুতরাং এই তিনটি ধাপ এই স্পেস এ সম্ভব এর থেকেও বেশী তুমি এই ধরনের একই স্থিতিতে ফিরে আসবে মূলত প্রত্যেকটি মুখের জন্য তিনটি করে ধাপ সুতরাং 6 গুণিতক 3 18টি ধাপ আমার কাছে আছে যা দিয়ে আমি এই স্থিতিকে মূলত একটি অন্য স্থিতি তে রূপান্তরিত করতে পারি সুতরাং আমরা এই পদ্ধতিকে ধাপ হিসাবে প্রসেস করতে পারি যেটি তোমাকে এক স্থিতি থেকে অন্য স্থিতিতে নিয়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে আমি ছটি স্থিতি এঁকেছি সুতরাং কোনো সমস্যাতে যদি ছটি ধাপ থাকে তুমি সেই ধাপ গুলিকে প্রদত্ত স্থিতিতে স্থানান্তরিত করতে পারো তাহলে গ্রাফটি এরকম দেখতে লাগবে এখন তোমরা দেখতে পারছ যে যখন তোমরা এই ধাপের গতি গুলিকে এই পদ্ধতির অন্তর্ভুক্ত করছ ধাপ কী ধাপ হল একটি ক্রিয়া যেটি তোমাকে এক স্থিতি থেকে মূলত তার নিকটবর্তী স্থিতিতে নিয়ে যাবে এবং যে কোনো স্থিতির সাথে মূলত তার একটি নিকটবর্তী স্থিতি থাকে যেখানে তুমি যেতে পারো যেটি মূলত ডোমেইন দ্বারা নির্ধারিত সুতরাং আমরা ধরে নেব যে আমাদের কাছে মুভ জেন ক্রিয়া বলে একটি ক্রিয়া আছে এটি একটি স্থিতিকে ইনপুট হিসাবে নেয় এবং তার নিকটবর্তী স্থিতি ফেরত দেয় সুতরাং আমরা ডোমেইন কে সমস্যা সমাধানের কৌশল থেকে আলাদা করছি সুতরাং আমি এই মুহুর্তে তোমাদের যা বলার চেষ্টা করছি তা হল একটি ডোমেইন কে একটি অনুশীলন হিসাবে বেছে নাও যেটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে যে ডোমেইন গুলির বর্ণনা করা হয়েছে তার থেকে নিজের পছেন্দের ডোমেইন টি বেছে নাও এবং দেখাও কিভাবে স্থিতিকে উপস্থাপিত করতে হয় এবং মুভ জেন ফাংশন টিকে টিকে বর্ণনা কর মুভ জেন ফাংশন প্রোগ্রামিং এর অর্থে একটি ক্রিয়া যেটি ইনপুট হিসাবে একটি স্থিতি কে নেয় এবং সেই স্থিতির জন্য কতগুলি নিকটবর্তী স্থিতির সেট ফেরত দেয় সুতরাং এটি এমন জিনিস যা আমরা চাই তাহলে চলো আমরা আরেকটি পাজেল নি সুতরাং যদি আমরা এ আই এর পাঠ্যবই গুলি দেখি তাহলে তোমরা দেখবে যে এগুলি পাজেলে ভরা কারণ পাজেল সহজে বর্ণনা করা যায় সহজে উপস্থাপিত করা যায় এবং স্পষ্ট ভাবে বর্ণিত এবং তোমরা এগুলি নিয়ে কাজ করতে পারো সুতরাং তোমরা বলতে পারো যে রুবিক্স কিউব এর একটি ছোটো ভাইবোন আছে যেটি একটি সমতল দ্বিমাত্রিক পাজেলর উপরে রয়েছে যাকে 8 পাজেল রূপে অভিহিত করা হয়ে থাকে সুতরাং আমাদের কাছে 8 15 24 প্রকৃত ভাবে যেকোনো n স্কয়ার মাইনাস 1 পাজেল আছে সুতরাং 8 হল 3 স্কয়ার মাইনাস 1 15 হল 4 স্কয়ার মাইনাস 4 ইত্যাদি সুতরাং 8 স্কয়ার পাজেল হল যা সকলেই দেখতে পারছে যে এটির 8টি টাইলস আছে সেই কারণে এটিকে 8টি পাজেল বলা হয়ে থাকে এবং এই টাইলস গুলির উপরে লেবেল করা আছে সুতরাং আমরা বলতে পারি 1 2 3 4 5 6 7 8 এই সংখ্যা গুলি হল শুরুর স্থিতি এবং লক্ষিত স্থিতি হবে 1 2 3 4 5 6 7 8 এরকম কিছু অতএব আমি টাইলস স্থিতিতে নয় লক্ষিত স্থিতি তে যাচ্ছি এখন এই পাজেল এ যা আমরা মূলত দেখতে পারছি যে আমাদের কাছে 4টি বিভিন্ন প্রকারের ধাপ আছে এবং কিছু মানুষ এটিকে এই শূন্য স্থানের গতি হিসাবে ভাবতে পারেন এটি মনে রাখবে অতএব কোন পাজেলটি তুমি স্লাইড করতে পারবে সুতরাং এখানে একটি শূন্য স্কয়ার একটি শূন্য স্থান আছে তোমরা মূলত এই টাইলটি এখানে স্লাইড করতে পারো বা এই টাইলটি বা এই টাইলটি স্লাইড করতে পারো এবং এর পরে এই পদ্ধতিতে তুমি নতুন শূন্য স্থান সৃষ্টি করতে পারবে সুতরাং উদাহরণস্বরূপ তুমি 1 2 3 4 6 এই ধরনের কিছু করতে পারো সুতরাং এটি একটি ধাপ আমি তৈরী করতে পারি এবং তোমরা এই ধাপ টির একটি লেবেল দিতে পারো সুতরাং তোমরা বলতে পারো যে 4 কে বাঁ দিকে সরিয়েছ বা বলতে পারো শূন্য স্থানটিকে ডান দিকে সরিয়েছ তারা বলতে গেলে একই জিনিসের সম তুল্য মুখ সুতরাং আমরা এটিকে ডান দিক বলতে পারি যার অর্থ হল আমরা শূন্য স্থানটিকে ডান দিকে সরিয়েছি এর পর তোমরা দেখতে পারছ যে আমি একটি উপরের ধাপ এবং একটি নিচের ধাপ পেতে পারি সুতরাং আমি এই নির্দিষ্ট পর্যায়ের জন্য মূলত তিনটি ধারাবাহিক স্থিতি তৈরী করতে পারি মূল প্রশ্নটি হল এটিকে তোমরা কিভাবে উপস্থাপিত করবে সুতরাং আমি বেশী বিস্তারে যাবনা এবং তোমাদের একটি উত্সাহব্যঞ্জক সমস্যা বেছে নিতে বলব এবং মুভ জেন ফাংশন টি তৈরী করতে বলব সুতরাং এই ক্ষেত্রে মুভ জেন ফাংশন টি এই স্থিতি টিকে ফিরিয়ে দেবে অতএব এটি স্থিতি গুলির একটি সেট ফিরিয়ে দেবে আমরা এখন এই ধাপ গুলির নামকে বেশী গুরুত্ব দেব না কিন্তু পরে আমরা যখন পরিকল্পনা নিয়ে কথা বলব আমরা এর থেকে বেশী উত্সাহ পাব সুতরাং আমরা স্থিতির সেট গুলিতে উত্সাহিত চল আমরা আরেকটি উদাহরণ নি যেটি হল বিখ্যাত রিভার ক্রসিং পাজেল সুতরাং তোমরা এই রিভার ক্রসিং পাজেল এর কথা নিশ্চয়ই শুনেছ যেটি মূলত বলে যে বেশীর ভাগ পাজেলয় একটি নৌকা থাকে যাতে এক সময়ে কেবল মাত্র দুটি জিনিস যেতে পারে এবং নদীর এক তীরে সত্ত্বার একটি সেট আছে ও সেটিকে অন্য তীরে নিয়ে যেতে হবে এবং কী যেতে পারবে আর কী পারবে না এবং কোনটি একসাথে যেতে পারবে না সেই নিয়ে কিছু বাঁধা আছে সুতরাং তোমরা যন্ত্রপাতি এবং সেখানকার পাজেল গুলির কথা শুনে হবে তিনটি যন্ত্রপাতি এবং তিনটি এবং তাদের নদী পার করতে হবে এবং নৌকাটি কেবল মাত্র দুজন ব্যক্তি কে নিয়ে যেতে পারবে তারা কিভাবে মূলত নদী পার করবে সুতরাং এই সমস্যাটির একটি সহজ সংস্করণ হল মানুষ ছাগল সিংহ ইত্যাদি সুতরাং এটি কী বলছে এটি বলছে যে একটি নদী আছে এবং নদীর এক তীরে একটি মানুষটি আছে আমি আরেকটি জিনিস উল্লেখ করতে ভুলে গেছিলাম সেটি হল একটি বাঁধাকপি আছে সুতরাং এখানে একটি মানুষ একটি ছাগল একটি সিংহ এবং একটি বাঁধাকপি আছে আর দুজন মানুষ নেওয়ার মত একটি নৌকা আছে এবং শুধুমাত্র মানুষটি নৌকায় চড়তে পারবে এবং ব্যক্তি টি সবকিছু নদীর অন্য তীরে নিয়ে যেতে চায় কিন্তু সে এক বারে কেবলমাত্র একটি জিনিসই নিয়ে যেতে পারবে এবং অসুবিধাটি হল যে সে যদি ছাগলটিকে বাঁধাকপির সাথে ছেড়ে যায় তাহলে ছাগলটি বাঁধাকপি টিকে খেয়ে নেবে এবং যদি সিংহ টিকে আমরা একা ছাড়ি তাহলে সিংহটি ছাগল টিকে খেয়ে নেবে সুতরাং সে এই ধরনের পরিস্থিতি চায়না সে তাহলে কিভাবে এই তিনটি অবস্থাকে ওই পারে নিয়ে যাবে তোমরা হয়ত এই নতুন সিনেমা টি দেখে থাকবে যেখানে একটি ছেলে এবং একটি সিংহ মহাসমুদ্রে একটি নৌকাতে আটকে থাকবে সুতরাং এটি একটি খুব সহজ পাজেল এটি সমাধান করা কঠিন নয় যদিও প্রশ্নটি এখানে করার নয় প্রশ্নটি হল আমরা এই সমস্যাটি বা এই সমস্যাটি বা রুবিক্স কিউব কিভাবে প্রকাশ করব এরম কিছু যা আমরা কিছু সাধারণ উদ্দেশ্যে প্রয়োগ করতে পারি সুতরাং আমাদের লক্ষ্য হবে এমন কিছু করা যাতে আমাদের সার্চ ডোমেইন স্বতন্ত্র হয় যে অ্যালগরিদম টিআমরা দেখব সেটি সমস্যা সমাধান করার চেষ্টাতে যেন ডোমেইন এর উপর নির্ভরশীল না হয় সুতরাং এটি রুবিক্স কিউব বা এই পাজেল গুলির মধ্যে একটি হতে পারে বা এটি কোনো পূর্ব পরিকল্পিত সমস্যা হতে পারে বা মূলত কিছু ভিন্ন হতে পারে যদি আমরা ডোমেইন থেকে বিমূর্ত ভাবে সরে যেতে পারি তাহলে আমাদের ডোমেইন এর দিকে তাকানোর প্রয়োজন হবে না এবং ডোমেইন এর বাধা থেকে দুরে সরে যাওয়া বলতে আমরা কী বোঝাই আমাদের ক্ষেত্রে প্রথম কাজ হল ডোমেইন এর জন্য একটি মুভ জেন ফাংশন ডিজাইন করা যেটি বলে যে একটি প্রদত্ত স্থিতিতে এই ফাংশনটি আমাকে বলবে যে নিকটবর্তী স্থিতি কোন গুলি বা মূলত নিকটবর্তী স্থিতি গুলির সেট কী হতে পারে এবং অবশ্যই যখন আমি বলছি কোনো প্রদত্ত স্থিতির কথা তার অর্থ হল এখানে কোথাও মূলত এই স্থিতি টির একটি উপস্থাপনা আছে যা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত সুতরাং আমরা কিভাবে উপস্থাপিত করব সুতরাং এটি সম্ভবতঃ একটি 33 বিন্যাস রূপে বা তার মধ্যে কোনো কিছু রূপে উপস্থাপিত হতে পারে এবং এটি নিয়ে এভাবে চিন্তা করাটা লাভ দায়ক হতে পারে কিন্তু আমি এটা তোমাদের নির্ণয়ের উপর ছেড়ে দিলাম চলো এবার এই সমস্যাটি নিয়ে কথা বলা যাক কিভাবে আমরা এই ব্যক্তি ছাগল সিংহ বাঁধাকপি র সমস্যাটিকে উপস্থাপিত করব সুতরাং সমাধানটি খুব সহজ আমি নিশ্চিত যে তোমরা এটা জানো আমাদের প্রথমে ছাগল টিকে নিয়ে যেতে হবে এবং তার পরে নৌকা নিয়ে ফিরে আসতে হবে তার পরে সিংহ টিকে নিয়ে যেতে হবে ছাগল টিকে ফেরত নিয়ে আসতে হবে বাঁধাকপি টি নিয়ে যেতে হবে ফিরে আসতে হবে এবং ছাগল টিকে নিয়ে যেতে হবে সুতরাং তোমরা জানো যে অনুরূপ ভাবে ভুলটি বাঁধাকপি তে আছে এই সমস্ত পাজেল গুলির সমাধান আছে যা খুঁজে বার করা কঠিন নয় প্রশ্নটি হল আমরা কী এটা করার জন্য একটা প্রোগ্রাম লিখতে পারি এই নির্দিষ্ট পাজেল টির জন্য প্রোগ্রাম না লিখে আমরা কী সাধারণ উদ্দেশ্যে র প্রোগ্রামলিখতে পারি যেটি মূলত এই পাজেল টিকেও সমাধান করতে পারবে সুতরাং আরো অনেক পাজেল আছে যেমন জলের জগ এর সমস্যা তোমাকে একটি 5 লিটার এবং 4 লিটার এর জলের জগ আছে বা তোমাকে একটি 4 লিটার এবং 9 লিটার এর জগ দেওয়া হয়েছে তোমাকে 6 লিটার মাপতে হবে মূলত এই ধরনের সমস্যা সুতরাং তুমি এটিকে কিভাবে উপস্থাপিত করবে সুতরাং আমি ক্লাস এরথেকে কিছু ইনপুট চাই কিছু উপদেশ দাও কিভাবে এটিকে উপস্থাপিত করব কিভাবে করব স্থিতির উপস্থাপনা টি কী এবং দ্বিতীয়ত মুভ জেন ফাংশন টি কী হবে সুতরাং মুভ জেন ফাংশন টি হল এমন কিছু যা আমাদের পছন্দের উপস্থাপনার উপর কাজ করবে এটি একটি তিন ক্রস দুই এর ক্রম ছাত্র তিনটে কেন চারটে কেন নয় ছাত্র সুতরাং তোমরা বলছ যে আমার কাছে এরম একটি ক্রম আছে আর এটি বাঁ দিক কে নির্দেশ করে এটি নৌকা কে নির্দেশ করে এবং এটি ডান দিক নির্দেশ করে সুতরাং এটি কিসের ক্রম কারণ এখানে প্রত্যেকটি স্থানে একের বেশী জিনিস হতে পারে ধরে নি এটি তালিকা কে নির্দেশ করছে সুতরাং এটি মূলত তালিকার ক্রম যা দিয়ে তুমি একটি মুভ জেন ফাংশন লিখতে পারো সুতরাং শুরুর ধাপটি কী শুরুর স্থিতিটি হল এই স্কয়ারে এর মধ্যে থাকা সব কিছু আমাদের কাছে দুটো কেন আছে দ্বিতীয় সারিটি কেন আছে ছাত্র এর পরে তোমাদের কাছে 4 থাকবে সুতরাং আমার মনে হয় এটিই সম্ভাবনা কিন্তু যখন তোমরা একটি উপস্থাপনা সৃষ্টি করছ তোমাদের সেই অ্যালগরিদম নিয়েও চিন্তা করতে হবে যেটি তোমরা উপস্থাপনা তে লিখবে কারণ প্রায়ই তোমাদের বেছে নেওয়া উপস্থাপনাটি আমাদের ক্ষেত্রে অ্যালগরিদম লেখার জন্য সাহায্যকারী হয় আমরা এই মুভ জেন ফাংশনাল অ্যালগরিদম এ খুবই আগ্রহী সুতরাং আমাকে আরেকটি ধারণা দিতে দাও যা হল যে আমার কাছে দুটি তালিকার সূচী আছে সুতরাং দুটি তালিকার সূচী আছে যার মধ্যে প্রথম তালিকাটি বাঁ দিকে থাকা জিনিস গুলির এবং দ্বিতীয় তালিকাটি ডান দিকে থাকা জিনিস গুলির সুতরাং আমি মূলত সেটা বেছে নিতে পারি যদি আমি সেই তালিকাটি বেছে নি তাহলে আমার সূচীটি G এর মত দেখতে লাগবে এটি আমার প্রদত্ত স্থিতি এবং আমার লক্ষিত স্থিতি হবে কিন্তু প্রশ্ন হল যে আমি মুভ জেন ফাংশন টি কী ভাবে লিখব সুতরাং এই বিষয়টি ই আমি বার করার চেষ্টা করছি যে কোন উপস্থাপনাটি ছাগলের এবং কোনটি আমাদের জানা এখন এই উপস্থাপনার জন্য তোমরা মুভ জেন ফাংশন টি কিভাবে লিখবে তোমাকে প্রথমে স্থিতিটি খুঁজতে হবে সুতরাং এটি হল স্থিতির উপস্থাপনা যা তোমাকে প্রথমে করতে হবে সুতরাং আমাদের এখানে একটা নিহিত অনুমান করে নিতে হবে যে নৌকাটি কোথায় আছে সেটি আমরা আলোচনা করি নি এবং আমরা এটি করার চেষ্টা করতে পারি কারণ আমরা এখানে একটি নিহিত অনুমান করে নিচ্ছি যে ব্যক্তি টি যেখানেই থাকুক না কেন নৌকাটি মূলত সেখানেই আছে কারণ নৌকা নিজে নিজে কোথাও যেতে পারে না সুতরাং এই অনুমানটি করে যেটি এখানেই কোথাও লুকিয়ে আছে আমরা কিভাবে মুভ জেন ফাংশন টি লিখব আমাকে প্রথমে এই উপস্থাপনাটি পরীক্ষা করতে হবে এই তালিকার সূচীতে M কোথায় আছে খুঁজে বার করতে হবে তার পরে সেখান থেকে কিছু কপি করতে হবে M এর সাথে সাথে কিছু অংশ কেটে নিতে হবে এবং অন্য দিকে নিয়ে যেতে হবে এই কিছু মূলত কিছু নাও হতে পারে সুতরাং যার অর্থ হল আমি এই স্থিতি থেকে ওই স্থিতিতে যেতে পারি যা মূলত এর ধারাবাহিক স্থিতিও হতে পারে প্রশ্নটি হল আমি কিভাবে এর ধারাবাহিক স্থিতি গুলি লিখতে পারব সুতরাং আমি খুব বেশী সময় এখানে ব্যয় করব না কিন্তু আমরা আরেকটি সম্ভাব্য উপস্থাপনা দেখে নিতে পারি এখন একটি জিনিস যা তুমি লক্ষ্য করতে পারো যে এই দ্বিতীয় তালিকাটি আমাদের মূলত এই দ্বিতীয় তালিকাটি র প্রয়োজন নেই যদি আমরা জানি যে এখানে চারটি ক্যারেক্টার আছে তাহলে স্থিতিটি বলার জন্য প্রথম তালিকাটি যথেষ্ট সুতরাং মূলত এটি একটি ব্যাপার এবং এই সত্ত্বা গুলিকে উপস্থাপিত করার জন্য দ্বিতীয় তালিকাটি উপস্থাপিত করে যেগুলি বাঁ দিকে আছে বা এই ধরনের কিছু সুতরাং আমাকে আরেকটি ধারণা দিতে দাও যে তোমরা বাঁ দিকে থাকা জিনিস গুলি উপস্থাপিত করছ না বরং সেই গুলি উপস্থাপিত করছ যেটি এই নৌকা র ধারে আছে এবং তুমি এটাও উপস্থাপিত করবে যে নৌকাটি মূলত কোন দিকে আছে সুতরাং এর অর্থ হল এর মধ্যে আমি এই ধরনের কিছু পাব সুতরাং আমরা বলতে পারি যে আমি ব্যক্তি টিকে উপস্থাপিত করছি না আমি শুধুমাত্র কিছু সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছি আমি শুধু বলছি বাঁ দিকে G L C আছে এবং এটি আমার উপস্থাপনা সুতরাং এর অর্থ আমি যা বোঝাতে চাইছি যে এদের নৌকাটি বাঁ দিকে আছে যার অর্থ হল ব্যক্তি টিও বাঁ দিকে আছে এবং তার সাথে সাথে ছাগলটি সিংহটি এবং বাঁধাকপি টিও রয়েছে সুতরাং আমার এই উপস্থাপনার সুবিধাটি হল যে আমার মুভ জেন ফাংশন টি আরো সহজ হয়ে যাবে অন্তত আমি এটাই মনে করি কারণ এটি ভারসাম্য যুক্ত হতে চলেছে আমি বাঁ দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকেই যাই না কেন আমাকে যে ক্রিয়াকলাপ টি করতে হবে সেটি অভিন্ন হতে হবে যার অর্থ হল আমি আমার তালিকা থেকে কিছু বস্তু মুছে দেব এবং একটি পরিপূরক সেট সৃষ্টি করব যেটি মূলত একটি নতুন তালিকা হবে সুতরাং এটি থেকে উদাহরণস্বরূপ আমি G মুছে দেব এবং এটিকে ডান দিকে নিয়ে যাব সুতরাং এটি মূলত একটি ধাপ হতে পারে বা আমি যদি এই একই ধাপ কে উপস্থাপিত করতে চাই আমি L টিকে মুছে দেব সুতরাং আমি মূলত সিংহ টিকে অন্য দিকে নিয়ে গেছি যদিও এটি খুব একটা ভালো ধাপ নয় কারণ ছাগল টি বাঁধাকপি খেয়ে ফেলবে কিন্তু স্টেট স্পেস অ্যালগরিদম কে সব রকম সম্ভাবনা খুঁজে দেখতে হবে সুতরাং আমরা মূলত সেই দিকে দেখার চেষ্টা করছি আমি এটিকে বিভিন্ন উপস্থাপনার জন্য পরীক্ষা করার ও দেখার জন্য তোমাদের অনুশীলন হিসাবে রেখে দেব যেখানে তোমরা আসলে একটি প্রোগ্রাম লিখবে যেটি একটি স্থিতিকে ইনপুট হিসাবে নেবে এবং আউটপুট হিসাবে নিকটবর্তী স্থিতি গুলি ফেরত দেবে সুতরাং এই ক্ষেত্রে তিনটি ধাপ হতে পারে কার্যত এখানে চারটি ধাপ হতে পারে ব্যক্তিটি একা যেতে পারে বা সিংহ টিকে বা ছাগল টিকে বা বাঁধাকপি টিকে সঙ্গে নিয়ে যেতে পারে সুতরাং এটি এই ফাংশন এর আউটপুট হিসাবে আমার লেখা চারটি সেট এবং এই মুভ জেন ফাংশন টি হল সেই ফাংশন যেটি এটি করার অনুমতি দেবে এবং স্টেট স্পেস কে দিক দেখাবে সুতরাং আমি মুভ জেন ফাংশন টি এই স্থিতিতে প্রয়োগ করব এবং নিকটবর্তী স্থিতি গুলির একটি সেট পাব আমি নিকটবর্তী স্থিতিতে যাব এবং দেখব যে এটাই আমার পছন্দের স্থিতি কিনা না হলে আমি মুভ জেন ফাংশন টি এই স্থিতিতে প্রয়োগ করব এবং এই প্রক্রিয়া তে আমি স্টেট স্পেস কে লক্ষিত স্থিতিতে পৌঁছানোর জন্য দিক দেখাব যা আমি মূলত পছন্দ করে রেখেছি সুতরাং এই যে সাধারণ কৌশলটি আমরা অনুসরণ করতে চলেছি এটির একটি বর্গীয় নাম আছে যাকে জেনারেট এন্ড টেস্ট বলে এটি বলে যে একটি ক্যানডিডেট উত্পন্ন করতে ক্যানডিডেট বলতে আমরা বোঝাই ক্যানডিডেট স্থিতি এবং টেস্ট করে দেখা যে এটি একটি সমাধান কিনা এবং আমরা এটিকে একটি লুপ এর মধ্যে দেব এবং এটি হল একটি উচ্চ স্তরের কৌশল যা আমরা আগামী কয়েক সপ্তাহে পরিমার্জিত করব আমরা মূলত একটি ক্যানডিডেট উত্পন্ন করব এবং দেখব যে লক্ষিত স্থিতি খুঁজতে এই স্টেট স্পেস কাজে লাগবে কিনা সুতরাং আমরা নতুন স্থিতি গুলির উপর চেষ্টা চালিয়ে যাব এবং দেখব যে এটি লক্ষিত স্থিতি কী না কী করে আমরা দেখব যে এটি লক্ষিত স্থিতি কী না এর জন্য আমাদের একটি অন্য ডোমেইন ফাংশন লাগবে আর এই ডোমেইন ফাংশন কে আমরা লক্ষিত টেস্ট ফাংশন বলব সুতরাং লক্ষিত টেস্ট একটি স্থিতিকে ইনপুট হিসাবে নেবে না আউটপুট হ্যাঁ কি না এটি আমাকে বলবে যে এই স্থিতিটি একটি লক্ষিত স্থিতি কী না শুধুমাত্র এই দুটি ফাংশন ই আমরা চাই যেখানে ডোমেইন সম্পর্কে কিছু জানার কোনো প্রয়োজন নেই সুতরাং একবার যখন আমি ডোমেইন এর এই দুটি ফাংশন কে ফিরিয়ে দিচ্ছি আমি প্রকৃত অর্থে ডোমেইন এর কথা ভুলে যেতে পারব আমাকে আর চিন্তা করতে হবে না যে আমি একটি রুবিক্স কিউব এর সমাধান করছি না 8 পাজেলর বা আমি এই নদী পার করার পাজেলর সমাধান করছি এগুলি তখন কোনো ব্যাপার থাকে না আমার কাছে একটি মুভ জেন ফাংশন লক্ষ টেস্ট ফাংশন আছে এবং আমি সেই ধাপের ক্রম গুলি খুঁজব না যেটি আমাদের লক্ষিত টেস্ট এ নিয়ে যাবে সুতরাং মূলত এটি একটি বিমূর্ত সমস্যা ঘটনাবশত আমরা যখন রুবিক্স কিউব এ ছিলাম কেবলমাত্র কিছু সময় আগে এবং কিছু সময় আগে বলতে আমরা পাঁচ থেকে দশ বছরের কথা বলছি যখন আমরা অ্যালগরিদম সার্চ করছিলাম তখন মূলত এটি রুবিক্স এর মত সমস্যার সর্বাপেক্ষা কাম্য সমাধান করতে পারত এবং সর্বাপেক্ষা কাম্য সমাধান বলতে আমি সব থেকে ছোটো মূলত তোমরা যে ধাপ গুলি নিতে চাইছ তার সব থেকে ছোটো সংখ্যা বোঝাচ্ছি তুমি যদি এই মেসেজ টি অনুসরণ কর যে কেউ ভেবেছে তুমি বলবে প্রথমে উপরের স্তরটি নাও তার পরে দ্বিতীয় স্তরটি তৈরী কর এর পরে এই নিচের কোনা গুলি নাও নিচের স্কয়ার গুলিনিয়ে আস তার পরে অভিযোজন টি নিয়ে আস সুতরাং এই ধরনের বড় ধাপ রয়েছে যেগুলি তোমাকে মূলত ছোটো সমাধান দেবে না সুতরাং এরা সমস্যার সমাধান করবে কিন্তু সন্তোষজনক সমাধান দেবে না সুতরাং এটি এমন একটি ব্যাপার যা আমরা মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রেও উল্লেখ করেছি যে আমরা অপরিহার্য ভাবে জিনিস গুলিকে অপ্টিমাইজ করি না যতখন আমরা সমস্যাটিকে ভালো ভাবে সমাধান করতে পারি আমরা তখন মূলত সমাধান নিয়ে খুশি হব এই জন্যই এই জায়গায় জ্ঞান ভিত্তিক কৌশলটি মূলত এত গুরুত্বপূর্ণ সুতরাং মুভ জেন ফাংশন টি একটি উত্সাহব্যঞ্জক অনুশীলন হবে যেমন তোমরা দেখতে পারছ যে এখানে প্রত্যেকটি প্রদত্ত স্থিতির জন্য 18 টি ধাপ আছে প্রত্যেকটি স্পেস এর সংশ্লিস্ট 3 টি করে ধাপ আছে সুতরাং মত 6 টি স্পেস আছে সুতরাং এই 3 টের মধ্যে যেকোন একটি মুভ জেন ফাংশন দিতে পারে সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পারছি যে স্টেট স্পেস টি মূলত বেশ বড় এবং দেখা যাক আমি এটিকে তোমাদের একটি ছোটো অনুশীলন হিসাবে ছাড়তে পারি কিনা এটা দেখার জন্য যে এই পাজেলর কত গুলি বিভিন্ন কনফিগারেশন থাকতে পারে সুতরাং যা করা হয়েছে তাকে আমরা ডোমেইন থেকে দুরে সরিয়ে নিয়েছি এবং আমরা শুধুমাত্র এই দুটি ফাংশন নিয়ে কাজ করতে চলেছি সুতরাং যে অ্যালগরিদম টি আমরা এখন লিখব সেটি আমরা শুধুমাত্র এই ফাংশানটি ব্যবহার করে করব এবং ডোমেইন সম্পর্কে চিন্তা করার প্রয়োজন নেই এবং সেই ধারণা টি কী সেটি হল যে আমরা একবার এই অ্যালগরিদম টি তৈরী করে নিলে আমরা এটিকে মূলত যে কোনো ডোমেইন এ ঢোকাতে পারব এটি আমাদের জন্য ডোমেইন এর মধ্যে সমস্যা গুলির সমাধান করবে সুতরাং চলো এই অ্যালগরিদম টিকে আরেকটি দেখা যাক এবং আমরা এটিকে সিম্পল সার্চ ওয়ান বলব সুতরাং এই মুহূর্তে আমরা সেটস নিয়ে কাজ করব আমাদের দেখতে হবে যে যখন আমরা এই ক্রমানুসার স্থিতি গুলি বা নিকটবর্তী স্থিতি গুলি উত্পন্ন করি আমাদের তখন এদেরকে কোথাও একটা সঞ্চিত করে রাখতে হবে আমরা এদেরকে সেট এ সঞ্চিত করব যেটিকে তথাকথিত ভাবে মূলত খোলা খোলা সূচী বা খোলা সেট বলে সুতরাং আমরা ওপেন গেটস স্টার্ট স্টেট বলে শুরু করি সুতরাং আমরা স্টার্ট স্টেট টিকে ওপেন এ রাখব এবং যদিও এই নিম্নলিখিত গুলিকে y এর বদলে সত্যি বলা হয়ে থাকে এটিকে সরিয়ে দাও আমি এখানে সেট ইউনিয়ন অপারেশন ব্যবহার করছি কারণ একটি ধাপ এখানে আমি ভুলে গেছি এবং যে ধাপটি এখানে হবে সেটি ওপেন থেকে যে কোনো N নোড তুলে নিতে হবে সুতরাং এখন এটিকে আমরা N বলব কারণ আমরা শুধুমাত্র শুরুর স্থিতির কথা বলছি না আমরা এই সেট ওপেন তালিকা থেকে যেকোনো নোড নেওয়ার কথা বলছি সুতরাং এটি কি এটি এই অ্যালগরিদম এর পরিমার্জিত রূপ s আমি এখানে এই খোলা সেট টি তৈরী করেছি যেখানে আমি শুরু করার জন্য শুরুর স্থিতিটি ঢোকাচ্ছি সাধারণ ভাবে আমার অ্যালগরিদম টি কোনো নোট তুলে নিতে সুতরাং আমরা এটিকে নোট এ ডেকে আনছি কারণ আমরা ইতিমধ্যেই এটিকে একটি গ্রাফ হিসাবে ভাবতে শুরু করেছি যার উপরে আমরা সার্চ করছি সুতরাং প্রত্যেকটি স্থিতি একটি নোট ওপেন থেকে কোনো N নোট নাও পরীক্ষা করে দেখো যে সেটি একটি লক্ষিত স্থিতি কিনা সুতরাং এখানে জেনারেট এবং টেস্ট ধারণাটি ব্যবহার হবে যদি এটি সত্য হয় তাহলে আমরা ফিরে আসব কারণ আমরা সমাধান পেয়ে গেছি আর যদি এটি সত্য না হয় তাহলে আমরা ওপেন থেকে এই N টিকে সরিয়ে দেব এবং তার পরিবর্তে ওপেন এর ক্রমানুসার স্থিতি বা নিকটবর্তী স্থিতি কে সেখানে জুড়ে দেব সুতরাং আমি আমার ওপেন তালিকায় জিনিস যুক্ত করতে থাকব এবং সেই টেস্ট থেকে কিছু বস্তু তুলে নিতে থাকব সুতরাং এটি হল সেই সাধারণ মূল ধারণা যা দিয়ে আমরা মূলত শুরু করে থাকি এটি কী এটি হল সার্চ ট্রি এবং আমরা এই অ্যালগরিদম এর খুব সংক্ষিপ্ত সমালোচনা দিয়ে শুরু করব কারণ এটি কখনই একটি উত্সাহব্যঞ্জক অ্যালগরিদম নয় কিন্তু আমরা যা করতে চাইছি এটি তার একটি মৌলিক ধারণা দেয় এই অ্যালগরিদম টি সার্চ ট্রি তৈরী করে সুতরাং একটি জিনিস যা আমি এখানে স্পস্ট করতে চাই তা হল যদিও আমরা স্টেট স্পেস কে একটি গ্রাফ হিসাবে দেখি কারণ প্রত্যেকটি ধাপ প্রত্যেকটি স্থিতি আমাদের নিকটবর্তী স্থিতিতে নিয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেকটি প্রান্ত হল একটি স্থিতি থেকে তার নিকটবর্তী স্থিতি তে যাওয়ার ধাপ এবং সম্পূর্ণ স্থিতিটি হল একটি গ্রাফ এবং মূলত আমরা কী করার চেষ্টা করছি আমরা মূলত এই গ্রাফ এ শুরু স্থিতি থেকে লক্ষিত স্থিতির একটি পথ খুঁজে বার করার চেষ্টা করছি সুতরাং এটি গ্রাফ সার্চ অ্যালগরিদম এর মধ্যের একটি মৌলিক বিষয় যেটি তোমরা আগে দেখে হবে শুধুমাত্র একটি পার্থক্যই এখানে আছে যে এই গ্রাফ টি তোমাদের কে দেওয়া হয়নি যেমন উদাহরণস্বরূপ কেউ বলে দেয়নি যে এই সমগ্র গ্রাফ টি রুবিক্স কিউব এর এবং এর পর পথটি মূলত খুঁজে বার করে তোমাকে এই graph টি ফ্লাই তে উত্পন্ন করতে হবে এবং সেটি করা হয়ে গেছে এটিই মূলত সার্চ ট্রি কে উত্পন্ন করে সুতরাং আমরা কল্পনা করতে পারি যে এই অ্যালগরিদম দ্বারা কী ঘটছে এখন লক্ষ্য কর আমি জানি না তোমরা এটা পড়তে পারছ কিনা ওপেন থেকে কিছু N নোড তুলে নিতে বলা হচ্ছে সুতরাং এখানে N নোড বলে কিছু আছে এই কিছুর ধারণার উপর যথেষ্ট সময় ব্যয় করা হবে কারণ এটি বিশেষভাবে এই কিছুর উপর নির্ভর করে মূলত একসাথে লক্ষ্যে পৌঁছানোর জন্য বা না পৌঁছানোর জন্য সুতরাং এটার উপর কিছু সময় আমরা ব্যয় করব কিন্তু এখনে র জন্য আমরা বলব যে আমরা এটিকে নির্দিষ্ট করিনি সুতরাং তোমার কাছে ওপেন থেকে কিছু নোড নেওয়ার মানদণ্ড আছে সুতরাং উত্পন্ন করা সার্চ ট্রি টি কী আমরা কিছু সার্চ দিয়ে শুরু করি স্টার্ট নোড S দিয়ে শুরু করি সুতরাং আমরা এখনের জন্য স্টেট বনাম নোড আদল বদল করে ব্যবহার করব সুতরাং সার্চ নোড হল স্থিতির সমান সমান একই উপস্থাপনা আমরা এটি থেকে একটি গতির মধ্যে সরে যাব সুতরাং এটিই প্রথম রুট নোড হল সার্চ স্টেট বা স্টার্ট নোট এবং আমরা এই নোট টিকে পরীক্ষা করি রুট নোট বলতে তোমরা কী বোঝো আমরা গোল টেস্ট ফাংশন টিকে প্রয়োগ করি আর দেখি যে এটি লক্ষ্য কিনা কারণ মাঝে মাঝে সমস্যাটিকে মূলত কিছু করার প্রয়োজন পরে না এটি খানিকটা এরকম যে কেউ তোমাকে একটি সমাধান করা কিউব দিল এবম্গ বলল যে সেটি সমাধান কর তুমি এখানে বলবে যে এটিতো মূলত সমাধান করা তোমাকে তো কিছু করতে হবে না সুতরাং তুমি এটিকে মূলত পরীক্ষা করে দেখো সুতরাং আমরা রুট নোট এর স্টার্ট স্টেট টিকে পরীক্ষা করছি আর আমরা বলতে পারি যে এই যুগ্ম বৃত্ত টি ওপেন থেকে এটিকে মুছে দেওয়া বোঝায় সুতরাং আমি এখানে যেটা আঁকছি সেটি ওপেন তালিকা আমার কাছে ওপেন এ S ছিল এবং তার পরে আমি এটিকে মুছে দি কিন্তু আমি এটিকে S এর কোনো অনুগামী দিয়ে বদলে দি সুতরাং আমার ওপেন এর এখন 4টি অনুগামী আছে সুতরাং উদাহরণস্বরূপ আমি এই পরিস্থিতিতে তিনটি অনুগামী যুক্ত করতে পারতাম কারণ এখানে 3টি ধাপই করা সম্ভব নতুবা আমি এখানে 4টি অনুগামী যুক্ত করতে পারতাম সুতরাং স্থিতির উপর নির্ভর করে নিকটবর্তী কিছু সংখ্যক স্থিতি উত্পন্ন হবে এবং সেগুলিকে যুক্ত করা হবে এর পরে আমার অ্যালগরিদম বলে ওপেন থেকে কিছু নোড তুলে নিতে আমরা নোড গুলি নির্দিষ্ট করে বলিনি সুতরাং আমরা বলতে পারি যে আমরা কিছু নোড তুলছি এবং আমরা যুক্ত করার জন্য দুটি অনুগামী তৈরী করছি সুতরাং এটি হল সেই সাধারণ পদ্ধতি যা আমার অ্যালগরিদম অনুসরণ করছে আমাদের কাছে এই ওপেন নোড এর সেট a আছে আমর সেখান থেকে একটা তুলব এবং দেখব যে মূলত সেটি একটি লক্ষিত নোড কিনা সুতরাং এটি আমাকে এই মুহূর্তে একটি মজাদার গল্পের কথা মনে করিয়ে দিচ্ছে গ্রীস পুরাণের হারকিউলিস এবং হাইড্রা র গল্প সুতরাং তোমাদের মধ্যে কজন এই গল্পটি শুনেছ সুতরাং হারকিউলিস একটি তিন মাথার রাক্ষস হাইড্রা র সাথে যুদ্ধ করছিল এবং সমস্যাটি ছিল যে যত বার সে হাইড্রা র একটি মাথা কেটে দিচ্ছিল মূলত আরো মাথা জন্ম নিচ্ছিল সুতরাং আমরা দেখতে পারছি যে আমাদের অ্যালগরিদম টিও এই সমস্যার সম্মুখীন হচ্ছে যত বার তুমি সার্চ ট্রি থেকে একটি মাথা বা একটি নোড কেটে নিচ্ছ তুমি আরো বেশী পাচ্ছ সুতরাং তুমি কল্পনা করতে পারছ যে এই ওপেন সেট টি চলেই যাচ্ছে এবং এটি সমাধান করার একটি রাস্তা আমাদের খুঁজে বার করতে হবে সুতরাং তার এটা না হলেও চলবে পরবর্তীটি হতে পারে সুতরাং ধরে নি এটি সংখ্যা 2 এটি সংখ্যা 3 এটি সংখ্যা 4 হতে পারে তুমি নির্দিষ্ট ভাবে জানো না যে কোন নোড টি তোমাকে নিতে হবে এটি আমরা কিছুক্ষণের মধ্যে করব ছাত্র সুতরাং আমরা আর কিছুক্ষণের মধ্যে সমালোচনা করব সুতরাং তার প্রশ্ন হল তোমাকে সাইকেল এ যাওয়া থেকে কে আটকায় সুতরাং এটিই আমাদের অ্যালগরিদম এর প্রথম সমস্যা আমি হয়ত তোমাদের জিজ্ঞাসা করকরতে যেতাম যে এই অ্যালগরিদম টির কী সমস্যা এবং এটিই প্রথম জিনিস যা ভুল এবং আমি যদি এটিকে উদাহরণ হিসাবে ধরি এই রুবিক্স কিউব টিকে তাহলে আমি বলতে পারব যে এই ধাপটি ডান দিকে ঘোরে এই ডান দিকটি 90 ডিগ্রী কোণ এ ঘোরে তাহলে কোন ধাপ গুলি তোমার কাছে পরে থাকছে আমার কাছে থাকা 18টি ধাপের মধ্যে এটি একটি ধাপ কী হবে যদি আমি এই ধাপ টিকে বেছে নি তারপর এটিকে তার পর এটিকে বেছে নি এর পরে আমি মূলত এই চক্রে ঢুকছি এবং অবশ্যই তোমরা কল্পনা করতে পারো এখানে আরো একশটি চক্র লুকিয়ে আছে আমি এইটাকে ঘুরিয়ে যেতে পারি যেটি আরেকটি চক্র বা মূলত আর অন্য জিনিস সম্ভব এটি এর আরেকটি সমস্যা সুতরাং চলো প্রথমে এই সমস্যাটি দেখি সুতরাং এই অ্যালগরিদম টির সম্বন্ধে চিন্তা করার একটি পথ তুমি কল্পনা করতে পারো যে তুমি একটি গোলকপাজেলয় আছ সুতরাং রেফার টাইম 4556 এ এই গোলকপাজেল গুলি ছিল আগের সমযে সুতরাং তুমি একটি কোনায় আছ এবং তুমি কোনো 4টি রাস্তা দেখতে পারছ তুমি কোনো ইমারতের মধ্যে আছ তুমি কোনো 4টি রাস্তা কে যেতে দেখছ তুমি এই রাস্তায় ঢুকছ এর পরে তুমি আরো 4টি রাস্তা দেখতে পারছ ইত্যাদি সুতরাং এই প্রত্যেকটি এটি একটি নোড এর মত এবং এটি একটি ধারের মত সুতরাং তুমি এখান থেকে এখানে যাচ্ছ এবার তুমি আরো নোড দেখতে পারছ তুমি কিভাবে একটি গোলকপাজেল থেকে এই চক্রের মধ্যে হারিয়ে না গিয়ে কিভাবে বেরোবে এখানে আরেকটি গ্রীক সময়ের গল্প আছে আমার মনে নেই সেই ব্যক্তি টি কে ছিল যে এটির সমাধান করেছিল এই সুতো টিকে দিয়ে আর বলেছিল যে এই সুতো দিয়ে এই প্রত্যেকটি রাস্তায় ছাপ দেবে তোমরা যদি এই সুতোটি আবার দেখো তাহলে তার মনে থাকবে তার পিছনে দেখা কোনো স্থিতি যা সে আগে দেখেছে সুতরাং লুপিং এর ক্ষেত্রে আমরা কী চাই আমরা আমাদের সার্চ অ্যালগরিদম চাই সুতরাং আমি যদি এই নির্দিষ্ট স্থিতিতে শুরু করতে চাই আমি এই স্থিতিতে কতগুলি ক্রমানুসারে ধাপের মাধ্যমে ফিরে আসতে চাই না আমাকে কোনো না কোনো ভাবে সেটি আটকাতে হবে এর অর্থ হল একবার এটি এখান থেকে সরে গেলে আমি এখানে আর ফিরে আসবনা এটা আমি কিভাবে করব ছাত্র যে স্থিতিতে যাওয়া হয়ে গাছে সেটি চিহ্নিত কর এটি করার এটাই সব থেকে সহজ উপায় এবং তথাকথিতভাবে আমরা কী করি আমরা আরেকটি তালিকা উপস্থাপিত করি আমি ইতিমধ্যে এটিকে তালিকা বলতে শুরু করেছি রেফার টাইম 4717 কারণ আমি খুব শীঘ্রই এটিকে তালিকা হিসাবেই বলব আরেকটি সেট আমরা দেখতে পারছি এবং এটিকে আমরা মূলত বন্ধ বলছি সুতরাং এই অ্যালগরিদম টি এভাবে পরিবর্তন করা হয়েছে সুতরাং এটি দুটো সহজ সার্চ একটি হল এই গেট স্টার্ট স্টেট এর পরে এই ওপেন টি এবং এই নতুনটি হল এই বন্ধ টি যেটি এই খালি সেট দিয়ে শুরু হচ্ছে এবং ওপেন থেকে কিছু নোড তুলে নিচ্ছে সুতরাং সেই একই এবং এই নতুন ধাপটি যা বন্ধটির সাথে জুড়ে দেওয়া হচ্ছে আমি এটিকে সেট ধারণা দিয়ে ঠিক করে দেব কিন্তু যাই হোক আমি এটিকে ইংরাজী তে লিখছি সুতরাং চল আমরা ধরে নি যে নোট টি আগের মতই N যদি N আমি জানিনা তোমরা এটা পড়তে পারছ কিনা আমায় এটিকে আরো যত্নসহকারে লিখতে হবে যদি লক্ষিত স্থিতি N হয় তাহলে N ফিরিয়ে দাও আর এটাই আমি বলছি যে এটি স্থিতিকে ফিরিয়ে দেয় যুক্ত করার আগে সুতরাং আমার ওপেন এ আমি এখন কী যুক্ত করব যেটি মুভ জেন N মাইনাস সেটি যুক্ত করব যা কিছু এই বন্ধ টিতে আছে এবং আমাকে এটা একটু প্রমাণ করতে দাও এবং আমি বলছি যে মূলত ওপেন এও কোনো কিছু কারণ এটি সম্ভব যে দুটি স্থিতি একই অনুগামী দিয়ে উত্পন্ন হতে পারে যা মূলত এই দুটি স্থিতি থেকে উত্পন্ন মূলত দুটি ভিন্ন স্থিতি থেকে সুতরাং উদাহরণস্বরূপ আমি এই স্থিতি দিয়ে শুরু করতে পারি তারপরে এই স্থিতিতে যেতে পারি এবং এই স্থিতিটি উত্পন্ন হতে পারে এই স্থিতিটি 180 ডিগ্রী সরে উত্পন্ন হতে পারে যেখানে আমি যেতে পারি সুতরাং আমি এটিকে ওপেন এর সাথে যুক্ত করতে পারতাম কিন্তু আমি এই ধাপটি করলাম এই ধাপটি থেকে আমি একটি 180 ডিগ্রীর ধাপ করতে পারব যা এই সবুজ জিনিসটি আবার এখানে নিয়ে আসবে কিন্তু আমি এটা করতে চাইনা কারণ আমি ইতিমধ্যেই মূলত এটিকে ওপেন তালিকায় যুক্ত করে ফেলেছি সুতরাং তোমরা এটা নিয়ে আরেকটু ভাব এখান থেকে আমি সেট ওপেন ইউনিয়ন ক্লোসড টি মুছে দেব সুতরাং আমি ওপেন এ আগে থেকে তৈরী করা বা দেখা কোনো নোট যুক্ত করব না আমার ওপেন এ মূলত নতুন নোট নোটস আসবে সুতরাং এটি মূলত আমাকে লুপ এ যাওয়া থেকে আটকাবে সুতরাং এখানে এটি আছে কী হবে যদি মুভ জেন কিছু নতুন যুক্ত না করে তাহলে আমিও মূলত একটি লুপ এ বা অন্য কিছুতে ঢুকছি সুতরাং আমায় এখানে একটা পরীক্ষা করতে হবে ওপেন থেকে কিছু নোড তুলব যদি ওপেন খালি হয়ে যায় তাহলে আমি বলব যে এখানে কোনো সম্ভাব্য সমাধান নেই সুতরাং আমি আমি এখন এটা যুক্ত করছি ন কিন্তু আমরা এই জিনিসটি যুক্ত করব ওপেন কিভাবে খালি হয়ে যেতে পারে যদি আমরা সব সম্ভাব্য স্থিতি গুলি দেখে থাকি এবং সমাধানের স্থিতিটি আমাদের কাছে না থাকে সুতরাং উদাহরণস্বরূপ এই 8 পাজেলটি যেটা তোমরা জানো এই 8টি টাইলস এর সমস্ত বিন্যাস আসলে দুটি অসংলগ্ন স্পেস এ রয়েছে সুতরাং এখানে গ্রাফ এর এই একটি সেট আছে যেখানে তুমি এক set থেকে অন্য সেট এ যেতে পারো কিন্তু এখানে একটি অসংলগ্ন সেট ও আছে যেখানেও তুমি এক সেট থেকে অন্যটিতে যেতে পারো কিন্তু তুমি মূলত এই সেট থেকে ওই সেট এ যেতে পার না এবং এটি সরল করে মূলত তোমরা জানো দুটি টাইলস বদলে করা যেতে পারে এরা এই স্থিতিতে আছে তুমি এদের কখনো ফিরে পেতে পারবে না রুবিক্স কিউব এর মত সুতরাং এটি হল একটি কৌশল তুমি মূলত এই জিনিস টিকে বার করে নিতে পারো এবং সম্পূর্ণ কিউব টিকে আবার সাজাতে পারো কিন্তু ব্যাপারটি হল যে তুমি এই কিউব টিকে 12টি বিভিন্ন পদ্ধতিতে সাজাতে পারো সুতরাং এটি সম্ভব যে এই নির্দিষ্ট স্থিতির সেট টির অনেক গুলি লক্ষিত স্থিতি আছে কিন্তু অন্য সেট টির কোনো লক্ষিত স্থিতি নেই এই অ্যালগরিদম টির অনি একটি সমস্যা আছে যেটি আমরা দেখব সুতরাং আমি এখন এখানে থামব আমরা আবার যখন ফিরে আসব তখন এই অন্য সমস্যাটি নিয়ে আলোচনা করব সুতরাং আমি এটি নিয়ে ইতিমধ্যে ভাবতে চাইছি আমরা যখন আবার ফিরে আসব আমরা এই বিষয়টিতে দেখব এই স্থিতিতে দ্বিতীয় সমস্যাটি কী এবং সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তার পরে আমরা বিভিন্ন কৌশলের আচরণ এর বিষয়টি দেখব যেটি বলে যে আমাদের কাছে কী কী বিকল্প আছে এবং আমদের সার্চ এর আচরণের পরিবর্তন গুলি মূলত কী সুতরাং আমরা এটি কিছু অর্থে আমাদের পরবর্তী ক্লাস এ করব যেটি আর 5 মিনিটে শুরু হবে